এবার যদি আমরা প্রশ্ন করি এই লাইন ab যদি প্রথম quadrant না থাকে তবে কি হবেI হয়তো তৃতীয় অথবা দ্বিতীয় quadrant থাকতে পারে কিংবা প্রথম quadrant এও থাকতে পারেI আমাদের দেখতে হবে result টা কিভাবে পরিবর্তন হচ্ছেI যদি এটা তৃতীয় quadrant এ থাকে তখন কি হবে প্রথমত আমাদের বুঝতে হবে এটা হচ্ছে vertical plane এটা হল এবং এই হচ্ছে তোমাদের AB লাইনI আমাদের A point HP থেকে 10 মিলিমিটার নিচে রয়েছে এখানে কোথাও এবং BP থেকে15 মিলিমিটার সামনেI আমরা যদি এখানে এটাকে A হিসেবে ধরেনি এখান থেকে আমাদের 30° করে horizontal planeএর সঙ্গে আঁকতে হবেI তারমানে এটা vertical planeএর সমান্তরাল হওয়ার কথাI যদি এরকমই হয় তবে এই line 30 ডিগ্রী কোণে নত হওয়ার কথা কিন্তু এটা vertical plane এর সঙ্গে কখনোই সংযুক্ত হবে না এটা সমান্তরালে হওয়া উচিতI তারমানে এই lineটি vertical plane এর সঙ্গে সমান্তরাল বরাবর যাবে কিন্তু আমরা যখন horizontal planeএর প্থেকে দেখব তখন এটা 30 ডিগ্রী কোণে থাকার কথাI তার মানে এটাই হবে B এর location I এখন আমাকে কি করতে হবে

তখন কি আমাদের আবার করতে হবে পুরোটা এই হচ্ছে vertical plane horizontal plane এবং এটা আমাদের pointI এই point 15 মিলিমিটার দূরে রয়েছে VP থেকে মোটামুটি এই জায়গায় এবংHP থেকে 10 মিলিমিটার উপরে রয়েছে এখানে কোথাওI এখন এই A 30° কোণে আনত থাকবে horizontal plane এর সঙ্গেI অর্থাৎ এই pointটা মোটামুটি এই directionএ যাওয়ার কথাI এটা হচ্ছে A point এটা B এবং একে আমরা প্রজেক্ট করছি a' এবং b' এI অর্থাৎ এখানে আমরা এমন একটা জায়গা থেকে এই 30° প্রজেকশনa'b' দেখতে পাবোI এখান থেকে আমাদের A কে নিয়ে আসতে হবে নিচে আর এই B হবে এই জায়গায় কোথাওI তার মানে এটাই হচ্ছে লাইনটি আর আমাদের কনভেনশন অনুযায়ী একে আমরা হরাইজন্টাল প্লেন এর সঙ্গে 90 ডিগ্রি ঘুরিয়ে নিতে হবেI এবার দেখতে হবে আমরা কিভাবে একে ড্র করব

এই b লাইনটি নিজেই 4 নম্বরquadrant এ রয়েছেI এবং এটা যদি হয় তবে তোমাদের ফ্রন্ট ভিউ মোটামুটি এখানে হবে এবং টপ ভিউ হবে এখানেI একদম সঠিক ভাবে ধরতে পেরেছ ফ্রন্ট ভিউ হবে এই নিচের বাbottom level এ এবং horizontal projection যেটা আমরা করছিtop view এর জন্য সেটাও নিচে থাকবেI তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদI এরপরের ক্লাসে আমরা শিখব এই ধরনের লাইন porojections এর বিষয়েI